এখনই আমরা যা শুরু করব তাকেই Finite Difference Time ডোমেন পদ্ধতি বলা হয় আপনারা অনেকেই এই শব্দটি শুনে থাকতে পারেন ঠিক আছে এটি প্রকৃতপক্ষে Computational Electromagnetics এর অন্যতম জনপ্রিয় পদ্ধতি সুতরাং এটি আমরা যা করতে যাচ্ছি মোটামুটি আসুন আমরা অনুপ্রাণিত হয়ে এই সমস্যাটি সম্পর্কে কিছু ইতিহাস দেব এবং আমরা 2D সূত্রটি নিয়ে কাজ করব এবং তারপরে এই পদ্ধতির বিভিন্ন দিক সংখ্যা বিশ্লেষণে ঠিক করব সুতরাং আমাদের ভূমিকা দিয়ে শুরু করা যাক সুতরাং আগের মত আমরা যোগাযোগ এবং ইতিহাসের কিছুটা সাজিয়ে শুরু করতে চাই সুতরাং এফডিটিডিটি হল সংক্ষিপ্ত রূপ যা আমরা সর্বত্র ব্যবহার করব সীমাবদ্ধ পার্থক্য সময় ডোমেন ঠিক আছে সুতরাং আমরা দেখতে পাব কেন আমরা এই সীমাবদ্ধ পার্থক্য সময় ডোমেইন বলেছি সুতরাং প্রথম কয়েকটি খুব সাধারণ পয়েন্ট সুতরাং এটি সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি আমরা কী বলতে পারি কেবলমাত্র বৈদ্যুতিন চৌম্বকীয় সম্প্রদায়েই নয় এমনকি অপটিক্স সম্প্রদায়ের মধ্যেও এই পদ্ধতিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সুতরাং আপনি যদি জিজ্ঞাসা করেন সঠিক গঠনের আসলটি কখন ছিল সুতরাং এখানে Yee 1966 নামে পরিচিত ব্যক্তির একটি যুগান্তকারী কাগজ ছিল যা ভিত্তি স্থাপন করেছিল এবং বাস্তবে আপনি যখন এই পদ্ধতিটি এবং Yee দ্বারা প্রণীত কাগজটি দেখেন তখন আপনি ভাবতেন ওহ আমি এটি করতে পারতাম আপনি জানেন যে এটি সত্যই সহজ প্রকৃতপক্ষে এফডিটিডিটির কেন্দ্রীয় ধারণাটি আপনাকে এই একটি স্লাইডে বলা যেতে পারে এবং এটিই এর বাকী সমস্ত বিবরণ ঠিক আছে সুতরাং আমরা যা দেখেছি তার আগে আসার আগে সুতরাং এফডিটিডি আসার অনেক আগে আমরা অবিচ্ছেদ্য সমীকরণ পদ্ধতির দিকে নজর রেখেছিলাম এবং তারপরে আমরা এফইএম পদ্ধতির দিকে নজর রেখেছিলাম সুতরাং আপনি এখন একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন কেন আমাদের আরও একটি পদ্ধতি প্রয়োজন অবিচ্ছেদ্য সমীকরণ পদ্ধতি এবং সীমাবদ্ধ উপাদান পদ্ধতিতে আমরা কীভাবে সময়ের সাথে মোকাবিলা করেছি আমরা কি আদৌ সময় নিয়ে কাজ করেছি ঠিক তাই এই পদ্ধতিগুলিতে আমরা কী ধরে নিয়েছি e থেকে j ওমেগা t ঠিক আছে সুতরাং আমরা বলতে পারি ক্ষেত্রটির সুরেলা ফর্মটি ধরে নেওয়া হয়েছিল যদি আমি সমস্যার উপর কিছু সময় নির্ভর থাকতে চাই তবে আমার কী করা দরকার আমার উত্সটি মনে করে আমার রাডার এর উত্সগুলি একক ফ্রিকোয়েন্সি নয় তবে এটি আলট্রা ওয়াইডব্যান্ড এবং আমি আইইএম বা এফইএম ব্যবহার করতে চাইলে আমি কী করব ছাত্র প্রতিটি ফ্রিকোয়েন্সি সমাধান করুন প্রতিটি ফ্রিকোয়েন্সি সমাধান করুন এবং তারপরে উত্তরটি পেতে সঠিকভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করুন এখন যদি আমার সিস্টেমের বৈদ্যুতিন চৌম্বকীয় সিস্টেমটি আসলে খুব প্রশস্ত ব্যান্ডএবং প্রচুর ফ্রিকোয়েন্সি থাকে তবে আপনি দেখতে পাচ্ছেন যে এই আইইএম এবং এফইএম উভয়ই অত্যন্ত ক্লান্তিকর অধিকারে পরিণত হবে কারণ কেবল আপনাকে গণনা করতে হবে না তবে আপনাকে ফুরিয়ার রূপান্তর করতে হবে এবং সমস্ত এবং খুব বড় ডেটা সেট সুতরাং এটি ক্লান্তিকর হয়ে ওঠে সুতরাং পরিবর্তে এই FDTD সরাসরি হয় সময় ডোমেন ঠিক আছে প্রস্তুত সুতরাং সময় ডোমেন সূত্রগুলির জন্য খুব দরকারী আপনি কি এমন কিছু উদাহরণের কথা ভাবতে পারেন যেখানে আপনি সম্ভবত যেখানে সময় ডোমেনে সমস্যাটি স্বাভাবিকভাবে পোস্ট করেন শিক্ষার্থী সুতরাং যদি আমি দেখতে চাই যে একটি তরঙ্গ কীভাবে প্রচার করে সুতরাং যদি আপনি তাই করেন তবে একটি তরঙ্গ ejωt র মতো প্রচার করছে ছাত্র একটি উত্স থেকে একটি মত জিনিস Pulse থেকে ঠিক তাই যেমন আপনি পালস করতে চান সেভাবেই ভ্রমণ করা হয় এবং আপনি দেখতে পাবেন যে এটি কীভাবে অধিকারে যায় যা এক জিনিস সঠিক হতে পারে সুতরাং তরঙ্গ প্রচার কিন্তু আমরা ফর্মটি সঠিকভাবে চাই ঠিক আছে কারণ চালিত তরঙ্গরূপটি ইতিমধ্যে সঠিক ejωt সুতরাং থেকে নাড়ি সুতরাং রাডার Pulse র মতো সীমাবদ্ধ সময়কাল থাকে সুতরাং এটি আসলে হিসাবে অনুমোদিত হতে পারে না সুতরাং এটি একটি কেস সুতরাং আপনি বাস্তব সময়ে দেখতে চান তরঙ্গ কীভাবে অন্য কোনও পরিস্থিতির প্রচার করছে ছাত্র স্থানান্তরকারী ট্রান্স ছাত্র ক্ষণস্থায়ী ঘটনা ক্ষণস্থায়ী ঘটনা হ্যাঁ ক্ষণস্থায়ী ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ প্রাকৃতিক ঘটনা সম্পর্কে আপনি ভাবতে পারেন এমন সবচেয়ে ক্ষণস্থায়ী বৈদ্যুতিন চৌম্বকীয় ঘটনাটি কী ছাত্র স্যুইচিং ছাত্র স্যুইচিং হ্যাঁ সুইচ হ্যাঁ ঠিক আছে সুতরাং এটি পৃথিবীর উদাহরণে আরও নীচে চলেছে স্যুইচিং কিছু সার্কিট আছে কিছু পরিবর্তন হচ্ছে সুতরাং এটি মানের ইলেক্ট্রোম্যাগনেটিক হস্তক্ষেপের সমস্যা হিসাবে আপনার EMI EMC আপনি জানেন এমন কিছু গেট রয়েছে যা কিছু স্যুইচিং হারে পরিচালিত হয় এবং স্যুইচিংয়ের কারণে এটি কিছু বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ তৈরি করে যা আমরা সময় ডোমেনে স্বাভাবিকভাবে কিছু করি প্রাকৃতিক ঘটনা বজ্রপাত ঠিক খুব হঠাৎ ফ্রিকোয়েন্সি বিষয়বস্তুর ক্ষেত্রে বৈদ্যুতিন চৌম্বকীয় শক্তির ফাটল এটি সমস্ত ফ্রিকোয়েন্সি হবে তবে সময়ের সাথে সাথে ডোমেনটি একটি খুব ছোট পয়েন্টকে স্থানীয়করণ করা হবে এবং সময় সুতরাং এটি এমন একটি উদাহরণ হতে পারে যেখানে সময় ডোমেন গঠনের চেয়ে ভাল সুতরাং আপনি Switching সাধারণ বলতে পারেনঠিক আছে সুতরাং এটি যেখানে অ্যাপ্লিকেশন সংখ্যা সক্রিয় সময় ডোমেন হল প্রাকৃতিক ডোমেন আসলে ফ্রিকোয়েন্সি ডোমেনের চেয়ে বেশি সুতরাং এই কারণেই এই এফডিটিডি অন্য দুটির চেয়ে বেশি ব্যবহৃত হয় এটি কিছুটাআমরা দেখতে পাবো নিষ্ঠুর বল পদ্ধতিটিও সুতরাং আসুন দেখা যাক মূল ধারণাটি কী সুতরাং অবিচ্ছেদ্য সমীকরণ পদ্ধতির বিপরীতে এফডিটিডি ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণের আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ ফর্মের উপর ভিত্তি করে সুতরাং এটি অবিচ্ছেদ্য ফর্ম নয় ডিফারেন্সিয়াল ফর্মের উপর ভিত্তি করে সুতরাং আসুন আমরা অনুমান করি যে আমরা একটি মাধ্যমের খুব সাধারণ অনুমান দিয়ে শুরু করব এবং পরবর্তী মডিউলগুলিতে যাওয়ার পরে আমরা এটি generalized করব সুতরাং আমি একটি রৈখিক মাঝারি মানে লিনিয়ার মাঝারি মাধ্যম ধরে নিচ্ছি আচ্ছা আপনি যা বলেছেন আইসোট্রপিক সম্পর্কে সুতরাং এটি একটি আইসোট্রপিক মাধ্যম অ্যাপসিলন এপসিলনের সমান ছাত্র কিছু এপসিলন স্কেলার ঠিক একটি স্কেলার অনুমতি এবং ব্যাপ্তিযোগ্যতা স্কেলার হয় আসুন আমরা আরও একটি অনুমান করি যে এটি একটি বিতরণকারী মিডিয়া নন ডিসপ্রেসিভ কী নন ডিসপ্রেসিভ শব্দটি কী আপনাকে বলে পরিবর্তে প্রবেশযোগ্যতা অনুমতিটি যদি আপনি এই বৈশিষ্ট্যটি সরিয়ে নেন তবে আপনার ফ্রিকোয়েন্সি সঠিক থাকতে পারে না তা ফ্রিকোয়েন্সি উপর নির্ভর করে না সুতরাং আমরা কিছু খুব শক্তিশালী অনুমান করছি কিন্তু আমরা যেতে যেতে এগুলি শিথিল করব আমরা তখন প্রথমে কেন্দ্রীয় ধারণা দিতে চাই আমরা এটি সাধারণ করতে পারি সুতরাং এখানে এই অনুমানের অধীনে সুতরাং আমি এটি লিখতে পারি যে আমার স্থানচ্যুতি ক্ষেত্রটি কেবল একটি স্কেলার বার বৈদ্যুতিক ক্ষেত্র হিসাবে লেখা যেতে পারে এবং বি কেও বিশেষত হিসাবে লেখা যেতে পারে এই অনুমানটি আমরা পরে পরিবর্তন করব তবে এটি অনেক কাজ নেয় এখন এটি দিয়ে বলা হয়েছে যে আমাদের ম্যাক্সওয়েলের সমীকরণগুলিতে কী ঘটেছিল আমরা ঠিক আগে এই সমস্তটি দেখেছি সুতরাং প্রথম সমীকরণটি এর কার্ল হয়ে যাবে এটি এই ফর্মটিতে এটি লিখুন প্রথমে এটি লিখি সুতরাং এটি সহজ হয়ে যায় এবং এটি সহজ হয়ে যায় এটি আপনার প্রথম সমীকরণ এবং তারপরে দ্বিতীয় সমীকরণটি হল ছাত্র তো এই আইসোট্রপিক গাণিতিকভাবে কী আইসোট্রপিকমানে ভাল প্রশ্ন সুতরাং আইসোট্রপিক র গাণিতিক অর্থ যা আইসোট্রপিক তার অর্থ এটি ε সুতরাং মূলত এর অর্থ কী যে আপনি যেদিকেই যান তরঙ্গ একই মাধ্যম অনুভব করে ঠিক আছে এর অর্থ ε একটি স্কেলার সংখ্যা ঠিক আছে তবে এটি যদি অ্যানিসোট্রপিক হয় তবে তরঙ্গটি বিভিন্ন অভিজ্ঞতা লাভ করে আসুন সেই দিকটিতে আমরা এই প্রসঙ্গে বিভিন্ন প্রচারের গতি বলতে পারি সুতরাং এপিসিলন সেখানে একটি টেনসর হয়ে যায় ছাত্র সুতরাং এপিসিলন লিনিয়ারটি ভিন্ন কি পছন্দ করে রৈখিক পার্থক্য কিভাবে ঠিক আছে সুতরাং রৈখিক মানে এপিসলন ক্ষেত্রের শক্তির উপর নির্ভর করে না যা এটিকে একটি অ রৈখিক মাধ্যম হিসাবে তৈরি করবে উদাহরণস্বরূপ প্রতিসরণমূলক সূচকটি কি সাধারণভাবে আলোর তীব্রতার উপর নির্ভর করে সঠিকভাবে যদি আমি একটি গ্লাস গ্রহণ করি তবে এটিতে একটি প্রতিরোধী সূচক রয়েছে সুতরাং এটির মাধ্যমে প্রেরিত কোনও মরীচি হতে পারে তবে অপটিকসে বিশেষত রয়েছে অ লিনিয়ারিটি সুতরাং যেখানে প্রতিরোধী সূচকটি বৈদ্যুতিক ক্ষেত্রের উপরের উচ্চ ক্ষমতার উপর নির্ভর করতে শুরু করে আপনি তখন এটি একটি অ লাইন মাঝারি ঠিক বলেছেন সুতরাং আমি যা বলেছিলাম সবগুলি সুতরাং লিনিয়ার অ্যানিসোট্রপিক মানে ε আমি সংখ্যা হিসাবে লিখতে পারি ছাত্র সুতরাং আমি ভেবেছিলাম আইসোট্রপিক বলতে বোঝায় ε x y এর ফাংশন হবে না ছাত্র সুতরাং এটি স্থানের সাথে পরিবর্তিত হয় এটি ভিন্ন ভিন্ন বা সমজাতীয় যদি ε স্থানের কোনও ক্রিয়ায় পরিণত হয় তবে আমরা এটিকে ভিন্ন ভিন্ন মধ্যমঠিক বলি তবে আমার কাছে একটি একজাতীয় মাধ্যম থাকতে পারে যা অ্যানিসোট্রপিক এবং এর সর্বাধিক সাধারণ ব্যবহারের সবচেয়ে সাধারণ উদাহরণটি যাকে বলা হয় অপটিক্সে মিডিয়া যদিও তাদের বিভিন্ন দিকে বিভিন্ন প্রচারের ধ্রুবক রয়েছে সুতরাং বাল্ক মিডিয়াম এবং এটি পদার্থের পারমাণবিক কাঠামো থেকে আসে পারমাণবিক কাঠামোর একটি অসমমিতি রয়েছে ছাত্র সুতরাং সম্ভবত এর মত এক দিক বাস্তুচ্যুতি হ্যাঁ এটি ও সম্ভব সুতরাং কি বলছে যে স্থানচ্যুতি ক্ষেত্রটি বিভিন্ন দিকে বৈদ্যুতিক ক্ষেত্রের উপর নির্ভর করতে পারে সুতরাং সেই ইচ্ছাকে বিবেচনা করা হবে এটি একটি টেনসর ঠিক আছে সুতরাং এগুলি সব ধরণের জটিলতা সুতরাং আমার আরও একটি জিনিস এখানে যুক্ত করা উচিত সময় আক্রমণের সময় হবে কেন আমি এমনটি যুক্ত করব যে dl dt ε থেকে বেরিয়ে আসতে পারে ঠিক আছে সুতরাং আমরা ধরে নিচ্ছি যে মাধ্যমটি অচল সুতরাং যখন আমরা অনুমানগুলি তালিকাবদ্ধ করতে শুরু করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক আছে ঠিক আছে অনেকগুলি সুতরাং ডানদিকে এই সমীকরণটি আবার কিছুটা স্থান তৈরি করে সুতরাং আমাদের ছিল ঠিক আছে সুতরাং এখন পর্যন্ত আমি কেবলমাত্র ডিফারেনশিয়াল ফর্মটি সম্পর্কে জানিয়েছি এবং এখন সীমাবদ্ধ পার্থক্য সময় ডোমেনে আপনি যে কেন্দ্রীয় ধারণাগুলি ব্যবহার করেন সেটি কী তা এটি মূলত টেইলরের Tailor'sউপপাদ্য ঠিক আছে সুতরাং টেলরের উপপাদ্য Tailor'sআমাদের বলবে যে আপনি জানেন আসুন আমরা এই বিষয়টি আমাদের সবাইকে জানি যাক z এর এই প্রথম পদটি হল ঠিক আছে এবং উচ্চতর অর্ডার শর্তাদি আপনি যে ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণগুলি দেখেছেন সেগুলি কী স্থান এবং সময়টিতে আসা ডেরিভেটিভগুলির ক্রম কী ছাত্র প্রথম অর্ডার প্রথম অর্ডার ঠিক আছে সুতরাং আমরা কেবল আপাতত প্রথম অর্ডার ধরে ধরে রাখব বা আলোচনা করবো এবং প্রতিসাম্য দ্বারা এটি হয়ে যাবে ঠিক আছে সুতরাং আমি যদি টেলরের উপপাদ্যটি ব্যবহার করে প্রথম ডেরাইভেটিভের জন্য একটি অনুমান চান তবে আমি কী বলতে পারি টেলরের উপপাদ্য কোন ফাংশনটির প্রথম ডেরাইভেটিভের জন্য অনুমানের জন্য টেলরের উপপাদ্যকে ব্যবহার করতে পারে হ্যাঁ আমার কী করা উচিত ছাত্র বিয়োগ এই দুটি সমীকরণ বিয়োগ করুন আমরা এই দুটি সমীকরণ বিয়োগ কি হয় f বাতিল করে ঠিক আছে এবং তারপরে আমি Δz 2 দিয়ে বামে থাকি এবং এটি তাদের 2 বার হয় ঠিক আছে সুতরাং যে হয়ে যায় সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে f ′ এখন আমি এটিকে কেবল f ′ হিসাবে লিখব তবে আপনার জানা উচিত যে z z0 ঠিক আছে এটা এখনই বোঝা যাচ্ছে সুতরাং এটি আপনার এখানে ত্রুটি শব্দটি কি এখানে একটি ত্রুটি শর্ত রয়েছে যা আমি বিয়োগ করলে আমি এড়িয়ে যাচ্ছি এটা কি order হবে ছাত্র স্কয়ার এটি কিউব হবে না কারণ একটি আছে আমি ডানদিকে প্রায় দুটি জায়গায় এই দুটি সমীকরণ বিয়োগ করে তারপরে Δz দিয়ে বিভাজন করছি সুতরাং আমি বাকি রয়েছি কারণ আপনি যদি এই উভয়ের দ্বিতীয় পদের দেখতে পান তবে একটি হবে যা পরেরটি বাতিল হয়ে যাবে টার্মটি Δz কিউব হবে যখন আমি Δz দ্বারা ভাগ করব ত্রুটি শৃঙ্খলা শর্ত দিয়ে আমি রেখেছি সুতরাং এই সীমাবদ্ধ পার্থক্য সময় ডোমেন কেন্দ্রীয় ধারণা ডেরিভেটিভস প্রতিস্থাপন দ্বারা কি ধরনের পার্থক্য আছে সীমাবদ্ধ পার্থক্য তাই মহাকাশে সীমাবদ্ধ মানগুলির মধ্যে পার্থক্য সুতরাং z স্পেস z হতে পারে সময় হতে পারে যা আমার উপর নির্ভর করে সুতরাং এটি এই ধরনের পার্থক্যটির জন্য দেওয়া প্রযুক্তিগত নাম সুতরাং এটি দুটি পয়েন্ট সীমাবদ্ধ পার্থক্য ঠিক আছে কেন্দ্রিক সুতরাং এটি প্রাথমিক ধারণা সুতরাং ম্যাক্সওয়েলের সমীকরণMaxwell's টেলরের উপপাদ্য এগুলিই আপনার পুরো এফডিটিডি পদ্ধতিটি বিকাশ করা দরকার কীভাবে মোকাবেলা করতে হবে তা সম্পর্কে এখানে অন্যান্য ধারণা রয়েছে আপনি জানেন অ্যানিসোট্রপিক মিডিয়া এবং ভিন্নধর্মী মিডিয়া এবং এই অধিকারটি তবে এগুলি সমস্ত বিবরণ এখানে এই অংশ থেকে মূল ধারণাগত কাজটি আসতে চলেছে সুতরাং এখানে একটি জিনিস লক্ষ্য করুন ধরুন আপনি কোনও নির্দিষ্ট বিবেচনার সাথে সমস্যা সমাধান করেছেন আমি যদি অর্ধেক বিবেচনার চেষ্টা করি তবে ত্রুটির কী হবে ছাত্র বাড়ে আমার যে সমস্যাটি দেখা যাবে তা ব্যবহার করে আমি এটিকে সমাধান করেছি তবে আমি এই সীমাবদ্ধ পার্থক্যগুলি প্রতিস্থাপনের মাধ্যমে সমাধান করেছি এবং এখন আমি বলছি আমি আরও সঠিক সমাধান চাই সুতরাং যখন আমি Δz কমিয়ে আনি Δz2 হ্রাস করব তখন আমার ত্রুটির কী হবে বাড়ছে নাকি কমেছে ছাত্র একটি কারণের দ্বারা হ্রাস একটি ফ্যাক্টর দ্বারা হ্রাস ছাত্র 4 4 ঠিক আছে সুতরাং এই কারণেই আপনি এই কেন্দ্রীভূত দুটি পয়েন্টের পার্থক্যটি ব্যবহার করেন কারণ যদি আমি এখানে প্রথম সমীকরণটি দেখে থাকি যদি আপনি প্রথম সমীকরণটি দেখেন যা একা আপনাকে প্রথম অর্ডার ডেরিভেটিভ রাইটের জন্য একটি সান্নিধ্য দেয় তবে আমি এখান থেকে এর দিক থেকে প্রথম ক্রম ডেরাইভেটিভ লিখতে পারি আমি এটা করতে পারি কিন্তু ত্রুটি শব্দটির কি হয় ছাত্র অর্ডার ডেল্টা অর্ডার Δz ঠিক আপনি কি অনুসরণ করেন ঠিক আছে সুতরাং আমাদের দেখতে দিন সুতরাং আসুন আমরা সম্ভবত এটি এখানে লিখতে হবে সুতরাং আমি প্রায় প্রথম একক সমীকরণটি ব্যবহার করে প্রায় f ′ ঠিক করতে পারি সুতরাং এবং এর পরে কী হবে সুতরাং আমরা এই Δz 2 এখানে ঠিক রাখব সুতরাং আমি কেবল এই শব্দটিকে পুনরায় সাজিয়ে তুলছি এবং এর ক্রম এর অন্যান্য শর্তগুলি কি এখন আমি উভয় পক্ষেই এই অভিব্যক্তিটি আমি ভাগ করতে পারি ছাত্র ডেল কি ঠিক অর্ডার করুন না আমি কেবল এই প্রথম সমীকরণটি আবার লিখেছি প্রথম সমীকরণে দ্বিতীয় ক্রমের শর্তাদি ছিল এবং তাই আমি এড়াচ্ছি সুতরাং যখন আমি এই সমীকরণটিকে Δz2 দ্বারা বিভক্ত করি তখন অর্ডারগুলি কী হয় আমি বোঝাচ্ছি ত্রুটিটি অর্ডার হয়ে যায় Δz ঠিক সুতরাং কী তাই এখন যদি আমি আমার বিচক্ষণতাটি 3 টির একটি গুণক দ্বারা কমিয়ে ফেলি তবে আমার ত্রুটিটিও 2 এর একটি ফ্যাক্টর দ্বারা হ্রাস পাবে সুতরাং এখানে অন্য যে স্কিমটি আমি উত্পন্ন করলাম তাতে দুটি পয়েন্টের পার্থক্য আরও ভাল কারণ বিচক্ষণতা অর্ধেক করা ত্রুটিটিকে 4 এর গুণক দ্বারা কমিয়ে দেয় ছাত্র ত্রুটি ত্রুটি শব্দটি হল আমি যা বলছি ত্রুটিটি কীভাবে বিবেচনার ফাংশন হিসাবে আচরণ করে ছাত্র সুতরাং ত্রুটিটি ডেল্টা জেড বর্গক্ষেত্রের ক্রম হ্যাঁ ত্রুটিটি একটি কেন্দ্রিক পার্থক্যের একটি অর্ডার Δz 2 2 আমি এখানে যা লিখেছি তাকে একতরফা পার্থক্য ওকে বলা হয় শিক্ষার্থী কেন ডেল্টা জেডটি 2 দ্বারা পান ডেল্টা জেড দ্বারা 2 দিয়ে ভাগ করুন দেখুন দেখুন আমি আনুমানিক f ′ চেষ্টা করছি ছাত্র হ্যাঁ তো ঠিক আছে এই সমীকরণটি টেইলরের উপপাদ্যটি সহজ এবং সাধারণ দিয়ে শুরু করবেন না আমি কেবল এখানে আবার লিখতে চলেছি একদিকে f ′ শব্দটি অন্য দিকে নিয়ে যাচ্ছি অন্যদিকে আমি তেমন কিছুই করি নি ছাত্র ঠিক আছে এখন আমি Δz ঠিক আছে দ্বারা ভাগ করেছি সুতরাং এগুলি কম্পিউটারের ডোমেইনের অভ্যন্তরে আমি যেখানেই দুটি পয়েন্টের পার্থক্য ব্যবহার করি কিন্তু কম্পিউটারের ডোমেইনের শেষে কখনও কখনও আমি এই একতরফা পার্থক্যটি ব্যবহার করতে বাধ্য হই কারণ এর বাইরে কোনও বিন্দু নেই সুতরাং সেখানে আমি ওকে একতরফা পার্থক্য ব্যবহার করতে বাধ্য হতে পারি সুতরাং এগুলি কয়েকটি ডিফারেন্সিয়াল সমীকরণের সাহায্যে আপনি কিছু আপস বা কৌশল ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি খেয়াল করতে পারেন যে আংশিক ডিফারেনশিয়াল সমীকরণের যে কোনও সিস্টেম আমি এই কৌশলটি সঠিকভাবে ব্যবহার করতে পারি এখানে ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণ সম্পর্কে খুব গোপন কিছুই নেই ম্যাক্সওয়েলের সমীকরণ Maxwell'sসম্পর্কে বিশেষ কিছু নেই সুতরাং এটি মুল ধারণা ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণ সীমাবদ্ধ পার্থক্য শিক্ষার্থী হ্যাঁ শিক্ষার্থী আপনি E এর সাথে এই সমস্তগুলি প্রতিস্থাপন করতে যাচ্ছেন ইত্যাদি যেখানেই আমি স্থান বা সময়ের মধ্যে যে কোনও ডাইরিভেটিভ দেখতে পাচ্ছি সেখানে আমি একটি সীমাবদ্ধ পার্থক্য দ্বারা এটি প্রতিস্থাপন করতে যাচ্ছি এটিই দর্শন